আমরা আগের পাঠক্রমে পারস্পর্য্য উপপাদ্য নিয়ে আলোচনা করেছি ও একটি উদাহরণের সমাধান ও করেছি পারস্পর্য্য উপপাদ্য ব্যবহার করে পারস্পর্য্য উপপাদ্যের ক্ষেত্রে যা হয় তা হল আমাদের একটি পরিস্থিতির উত্তর জানা থাকে ও অন্য আধান বণ্টনের জন্য উত্তর জানতে চাই উপপাদ্য টি বলে যে পরিবাহী গুলির জ্যামিতি যদি একই হয় তা হলে একটি আধান বণ্টন রো 1 যে সৃষ্টি করে বিভব V 1 d V যোগ পৃষ্ঠ পদ V 1 পৃষ্ঠ সিগমা 1 d s এর সমান হল V 2 রো 1 r d V যোগ V 2 পৃষ্ঠ সিগমা 1 d s অর্থাৎ এটি এক পরিস্থিতির আধান বণ্টন বা বিভব কে আরেক পরিস্থিতির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে যেই উদাহরণ টি আমরা আগের পাঠক্রমে সমাধান করেছিলাম তাতে একটি গোলক পরিবাহী নিয়ে তার সামনে আধান Q রাখা হয়েছিল কেন্দ্র থেকে d দূরত্বে এই পাঠক্রমে আমরা আরেকটি উদাহরণ নেব যার কিছুটা আমরা আগেও আলোচনা করেছি যদি আমি একটি পরিবাহী পৃষ্ঠতল নিই অসীম বৃহৎ পরিবাহী পৃষ্ঠতল যেটি ভুমির সঙ্গে যুক্ত ও তার সামনে রাখি আধান Q এটিই আমরা প্রতিবিম্ব পদ্ধতির সাহায্যে আগে সমাধান করেছি ও পেয়েছি যে পৃষ্ঠ টির ওপরে যেই আধান আবেশিত হয় তার মান ঠিক ঋণাত্মক Q এই প্রশ্ন টির সমাধান করা যায় একটি ঋণাত্মক আধান Q কে পৃষ্ঠের পেছন দিকে রেখে যাতে পরিবাহীর ওপরে বিভব এর মান 0 হয়ে যায় এবার আমরা প্রশ্ন করব প্রশ্ন টি আগে বুঝিয়ে তারপর বলব যে এবার যদি আমি আরেকটি অসীম বৃহৎ পরিবাহী পৃষ্ঠতল প্রথম পৃষ্ঠতল টির সামনে রাখি সেটিও কি ঋণাত্মক Q আবেশিত করবে এটিও ভুমির সঙ্গে যুক্ত বা অন্য কিছুও হতে পারে সমস্যা টি একটু কঠিন কারণ হবে কি এখন যদি আমি আবার এই পরিস্থিতি তৈরি করি এখানে দেখ এই হল আমার পরিবাহী আছে এই আধান Q আবার এখানে পরিবাহী পৃষ্ঠ টিও আছে এই আধান টি তৈরি করবে ঋণাত্মক Q পেছন দিকে ও ঋণাত্মক Q এখানে সেটি আবার প্রতিবিম্ব আধান তৈরি করবে ধনাত্মক Q ও এই ভাবে চলতে থাকবে আর তাই এটি হয়ে যাবে যাকে বলে নন টার্মিনেটিং সিরিজ আমি সম্ভবত এটি যোগ করতে পারবনা বা প্রতিবিম্ব পদ্ধতি ও ব্যবহার করতে পারবনা আবেশিত আধান হিসেব করার জন্য এখানেই পারস্পর্য্য উপপাদ্য খুব সুবিধাজনক ভাবে ব্যবহারে আসবে তাহলে আমরা দুটি পরিস্থিতি তৈরি করব একটি বাস্তব পরিস্থিতি যার উত্তর আমরা জানতে চাই আর আরেকটি যার উত্তর আমাদের জানা তাহলে এই প্রথম পরিবাহী পৃষ্ঠ টি নিলাম যা ভুমির সঙ্গে যুক্ত ও এই হল দ্বিতীয় পরিবাহী পৃষ্ঠ যেটিও ভুমির সঙ্গে যুক্ত ধরে নিলাম দুটি ধাতুপাতের মধ্যে দূরত্ব d এই হল আধান Q ধরে নিই এর দূরত্ব একটি ধাতুপাতের থেকে ধরা যাক বাঁ দিকের ধাতু পাতের থেকে দূরত্ব হল x 0 আর আমি জানতে চাই দুটি ধাতুপাতের ওপরে আবেশিত আধান কত দ্বিতীয় পরিস্থিতি টি নেওয়া যাক যার উত্তর আমার জানা সেটি এই রকম হয় আমি একটি পাত নেব যা ভুমির সঙ্গে যুক্ত ও অন্য পাত টি কে বিভব V দেব আমি যদি অন্য পাত টি কেও V বিভব দিই যার মান 0 অবধি নেমে যায় ও এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের সমান থাকে তাই পৃষ্ঠ থেকে x দূরত্বে বিভব হবে V গুণ d বিয়োগ x বাই d তোমরা লক্ষ্য করো যে x যদি 0 হয় বিভব এর মান V x এর মান যদি d এর সমান হয় তাহলে বিভব 0 হয়ে যায় ও এর মাঝে তা রৈখিক ভাবে মান বদলায় তাহলে এই হল আমার জানা পরিস্থিতি ও এই হল V 2 x রো 2 কতও হবে রো 2 হল 0 সিগমা 2 কি হবে কিছু টা সিগমা 2 আছে অর্থাৎ এখানে কিছুটা ধনাত্মক সিগমা 2 আছে ও এখানে ঋণাত্মক সিগমা 2 যাতে সিগমা 2 সমান হয় এপসাইলন 0 গুণ এই পরিস্থিতির তড়িৎ ক্ষেত্র যা এখানে এপসাইলন 0 গুণ V বাই d ক্লাস 12 এ করা ধারক এর প্রশ্নের সমাধান থেকে তোমরা এই সবই জানো পরিস্থিতি এক হল যেখানে আমি সিগমা 1 জানতে চাই এইটা হবে কোনও অন্য সিগমা যাই হোক অন্য পাত টি তে সিগমা 1 একে নাম দেওয়া যাক সিগমা 1 প্রাইম দুটি পৃষ্ঠতে যে হেতু আধান সমান না ও হতে পারে V 1 x যাই হোক এইটুকু আমি জানি যে পৃষ্ঠের ওপরে V 1 x সমান 0 কারণ পাত গুলি ভুমির সুঙ্গে যুক্ত রো 1 হল Q ডেল্টা তোমাদের পছন্দ হলে লিখতে পারো ডেল্টা x বিয়োগ x নট ডেল্টা y বিয়োগ y নট ডেল্টা z বিয়োগ z নট অবস্থান টি যদি তাই হয় আমরা এটি এই ভাবেও নিতে পারি একে লিখলাম Q মূল বিন্দু এইখানে ধরে নিলাম যাতে আমাদের সুবিধে হয় তাই y নট z নট হল 0 আমি একে লিখতে পারি ডেল্টা r বিয়োগ x নট x আমি উৎসাহী সিগমা 1 বা সিগমা 1 প্রাইম কত তা জানতে সমস্যার বিবৃতি টি আশা করি পরিস্কার তাহলে আমাদের আছে পরিস্থিতি এক যেটি আমাদের আসল পরিস্থিতি পরিস্থিতি দুই কে আমরা তৈরি করেছি ও দ্বিতীয় পরিস্থিতির উত্তর টি জানি যাকে ব্যবহার করে এবার আমরা প্রথম পরিস্থিতির উত্তর গণনা করব তাহলে এটি করতে আমি আবার লিখব V 1 রো 2 d V যোগ V 1 সিগমা 2 পৃষ্ঠের ওপরে d s সমান V 2 রো 1 d V যোগ V 2 পৃষ্ঠের ওপরে সিগমা 1 d s V 1 আমি জানি না কিন্তু রো 2 অবশ্যই 0 এই পদ টি 0 আর তাই এই সম্পুর্ন পদটিই আর থাকেনা বাঁ দিকে আমি পেলাম 0 যা সমান হওয়া উচিত V 2 এইটি সমান V 2 V 2 হল V d বিয়োগ x বাই d রো 1 হল Q ডেল্টা r বিয়োগ x নট x d V যোগ V 2 পৃষ্ঠ বাঁ দিকের পৃষ্ঠে বিভব V 2 হল V সিগমা 1 V হল ধ্রুবক সিগমা 1 d s আমাকে দেয় আবেশিত আধান বাঁ দিকের পৃষ্ঠতে ডান দিকে V হল 0 তাই আমি পেলাম 0 তাহলে আমি সব গুলি পদ লিখে নিয়েছি এটি হল V d বিয়োগ x বাই d x এখন হয়ে যাবে x নট ডেল্টা ফাংশান টির জন্য তার সাথে গুণ হবে Q যোগ V q 1 আর এর থেকে আমরা স্পষ্টভাবে পেয়ে যাচ্ছি q 1 সমান ঋণাত্মক Q d বিয়োগ x নট বাই d আমি যদি আবার এই ধারক টির দিকে দেখি এই দূরত্ব টি ছিল x 0 ও আধান ঘনত্ব বা এর ওপরে q 1 হল Q গুণ অন্য পাত থেকে দূরত্ব বাই d ছাড়া কিছুই না তবে ঋণাত্মক চিহ্নের সাথে একই ভাবে তোমরা দেখাতে পারো যে এই দিকে ডান দিকে ডান দিক টি বরং আমি অন্য রঙ দিয়ে আঁকি এই ডান দিকে আধান হবে আবার Q ঋণাত্মক চিহ্ন সহ গুণ x 0 বাই d তাহলে এটি ছিল পারস্পর্য্য উপপাদ্যের আরেকটি প্রয়োগের উদাহরণ যার থেকে তোমরা শিখলে কি ভাবে এটি দিয়ে কার্য্যকর ভাবে বিভিন্ন পরিস্থিতি তে আবেশিত আধান গণনা করতে সাহায্য করে